নমস্কার আমরা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি এখন আপনার স্ট্যাটিজি যাই হোক না কেন হয়তো সেটা ডিফারেন্সিয়েশন এর উপর ভিত্তি করা কিংবা ফোকাস এর উপর ভিত্তি করা অথবা কম কস্ট রাখার উপর ভিত্তি করা আলটিমেটলি সার্ভিস বিজনেসে আপনাকে কনজ্যুমার কে ওরা যত টা ভ্যালু আশা করছে তার থেকে বেশি দিতে হবে সুতরাং পরিষেবার ভ্যালু পজিশনিং থেকে কনজামশন এর আগে কনজ্যুমার এর মনে যে আশা তৈরি হয়েছে কনজামশনের পরে গিয়ে কনজ্যুমার এর যাতে মনে হয় যে সে তার থেকে বেশি পেয়েছে কোন পরিষেবা নেওয়ার আগে তার থেকে কতটা ভ্যালু পাবেন সে সম্বন্ধে আপনার মনে যা আশা ছিল পরিষেবাটি নেওয়ার পরে আপনার যদি মনে হয় যে ভ্যালু পেয়েছেন সেটা আপনার প্রত্যাশা কেও ছাড়িয়ে গেছে তখন আপনার ডিলাইট হওয়ার সম্ভাবনা থাকছে তখন সেই পরিষেবা ব্যবসা ডিলাইট করতে পারার অবস্থায় থাকছে এবং সেখান থেকে সে লাভ করতে পারে লয়ালটি এবং সমর্থন আলটিমেটলি পরিষেবা ব্যবসায় P মাইনাস E মানে পার্সেপশন এক্সপেক্টেশন কে কতটা ছাড়িয়ে গেছে সেটার উপর সাফল্য নির্ভর করে সুতরাং আপনার স্ট্র্যাটেজি যাই হোক না কেন আপনি কাস্টমারকে কতটা ভ্যালু দিচ্ছেন সেটাই আসল কথা কাস্টমার যখন ভ্যালু উপলব্ধি করে তার মধ্যে দুটো ভাগ থাকে কিছু ভাগ হচ্ছে গিয়ে লজিক্যাল বা কগনিটিভ আর অনেক ভাগ থাকে ইমোশনাল সেই কগনিটিভ ভাগের মধ্যে ভ্যালু উপলব্ধি করার জন্য কাস্টমারের কাছে দামই হচ্ছে আসল চাবিকাঠি যেটাকে আমরা প্রায় কোর বলতে পারি সুতরাং পরিষেবা ব্যবসায় যে দাম চার্জ করা হচ্ছে সেটা আমরা বলতে পারি যে কাস্টমারকে অর্জন করার জন্য কস্ট এবং কাস্টমার এই দামের সাথে যতটা ভ্যালু পেয়েছে বলে মনে করছে তার সাথে তুলনা করে পরিষেবা ব্যবসার ক্ষেত্রে এই ভ্যালুর উপলব্ধি তৈরি করাটা একদিকে যেমন কঠিন আবার অন্যদিকে সহজ এটা আমরা বুঝতে পারব যখন আমরা এই সেশানে এবং পরের কয়েকটি সেশানে আলোচনা করব এর বিভিন্ন অ্যাসপেক্ট এই বইয়ের 6 নম্বর চ্যাপ্টারের বিস্তারে লেখা আছে এবং তাই 6 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে প্রাইসিং এবং ইম্প্লিমেন্টিং রেভিনিউ ম্যানেজমেন্ট রেভিনিউ ম্যানেজমেন্ট একটা খুব অ্যাডভান্স কনসেপ্ট যেটা পন্য ব্যবসার তুলনায় পরিষেবা ব্যবসার ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল কিন্তু পরিষেবা ব্যবসার প্রাইসিং এর মত ইন্টারেস্টিং জিনিস আলোচনা করার আগে আজ আমরা জেনে নেব প্রাইসিংয়ের আর্ট এবং সাইন্স এটা আর্ট এবং সাইন্স দুটোই প্রাইসিংয়ের অনেকটা অংশই গণনা করা যায়ট্যাবুলেট করা যায় বা সংখ্যা দিয়ে বোঝানো যায় কিন্তু এছাড়াও আরো অনেকটা অংশ থাকে যেটা কনজিউমার সাইকোলজি এবং কি পরিস্থিতিতে বা উপলক্ষে পরিষেবা চাওয়া হয় বা দেওয়া হয় সেটা ভালো করে বুঝে সেই আন্দাজ থেকে প্রাইসিং করা হয় এই ধরনের ক্ষমতার সমন্বয় একটা আর্ট প্রাইসিংয়ের আর্ট সুতরাং প্রাইসিং এর মধ্যে কিছু অংশ আর্ট এবং কিছু অংশ সাইন্স কিন্তু আলটিমেটলি প্রাইসিংয়ের উদ্দেশ্য প্রফিট করা এবং মার্কেট শেয়ার বাড়ানো প্রাইসিংয়ের অবজেক্টিভ হিসাবে আমি এখন একটা উদাহরণ নিচ্ছি সেই সংস্থাটির নাম হল 6 B বালিগঞ্জ প্লেস এটি একটি পরিষেবা ব্যবসা যেখানে ট্র্যাডিশনাল বাঙালি খাবারকন্টিনেন্টাল এবং ইউরোপিয়ান খাবারের সাথে ফিউশন করে আধুনিক আম্বিয়েন্স এ ডেলিভারি করা হয় এদের কলকাতাতে অনেক কটা রেস্টুরেন্ট আছে তাছাড়া এদের ক্যাটারিং সার্ভিস আছে ব্যাংকুয়েট এবং পার্টি ইত্যাদির জন্য আমার মনে হয় এরা আরো কিছু সার্ভিস ডেভেলপ করছে যেমন ঘরোয়া পার্টির জন্য হোম ডেলিভারি এই ধরনের ব্যবসায় প্রাইসিং স্ট্রাটেজির মধ্যে মুখ্য ভূমিকা থাকবে ব্যবসা বৃদ্ধি এবং সেটার পরিমাপ হবে বর্তমান প্রফিট এবং মার্কেট শেয়ার দিয়ে যখন 6 B বালিগঞ্জ প্লেস প্রতিদ্বন্দ্বিতা করবে এরকম অন্য রেস্টুরেন্টগুলোর সাথে যেমন ভজহরি মান্না কিংবা ও ক্যালকাটা অথবা অন্য ধরনের খাদ্য পানীয় সার্ভিস দেয় এরকম রেস্টুরেন্ট অথবা ক্যাটারিং সার্ভিস ইত্যাদির সাথে সুতরাং প্রাইসিং পলিসির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এটা তৈরি করবে প্রফিট এবং মার্কেট শেয়ার এর গ্রোথ আমাদের রেভিনিউ এর গ্রোথ হতে হবে এবং তার সাথে হতে হবে প্রফিটেবিলিটির গ্রোথ পলিসি তৈরি করাটা আপনাদের সামনে এই ডায়াগ্রামটি থেকে খুব ভালো করে বোঝা যাবে যে প্রথমে আপনি পলিসির অবজেক্টিভ ঠিক করবেন এবং তারপর সেটাকে ডিমান্ড এর সাথে কম্পেয়ার করবেন অথবা বলা যায় এটা ডিমান্ড থেকে উঠে আসবে কিংবা ডিমান্ড এর সাথে ইন্টারঅ্যাকটিভ থাকবে এবং এর সাথে আমাদের কস্ট এস্টিমেট ও করতে হবে আমাদের এস্টিমেট করতে হবে কম্পিটিটারের কস্ট তাদের প্রাইস এবং তারা যা যা অফার করছে সবকিছুই সুতরাং সিক্স বালিগঞ্জ প্লেস যখন প্রাইসিং স্ট্র্যাটেজি ঠিক করছে তাদেরকে দেখতে হবে ভজহরি মান্না কিংবা ও ক্যালকাটা কিরকম প্রাইসিং স্ট্র্যাটেজি রেখেছে তাদের আরও দেখতে হবে একই ধরনের অন্যান্য রেস্টুরেন্ট যেগুলো পার্কস্ট্রিট কিংবা কলকাতার অন্য জায়গাতে রয়েছে তাদের প্রাইসিং পলিসি গুলো তাদেরকে কম্পেয়ার করতে হবে ফাইভ স্টার হোটেল এবং অন্যান্য রেস্টুরেন্টগুলোর প্রাইসিং পলিসি কে বুঝতে হবে সুতরাং তাদেরকে কম্পিটিটারের প্রাইসিং বুঝতে হবে হরাইজন্টাল লেভেলে কোন রেস্টুরেন্টগুলোর প্রাইসিং একটু উপরের লেভেলে পজিশনিং করা এবং কোন রেস্টুরেন্ট গুলোর প্রাইসিং একটু নিচের স্কেলে পজিশনিং করা এগুলো বুঝে নিয়ে নিজের প্রাইসিং পদ্ধতি ঠিক করতে হবে এবং তারপরে ফাইনাল প্রাইস নির্ধারণ করতে হবে কস্ট এর ব্যাপারে আলোচনা না করে প্রাইসিং এর ব্যাপারে কোন আলোচনা করা যাবে না আপনারা যেমন জানেন যে দু ধরনের কস্ট আছে একটা হচ্ছে ফিক্সড কস্ট বা যেটাকে আমরা বেশিরভাগ সময়ই সাঙ্ক কস্ট বলে থাকি কারণ এই ধরনের কস্ট এর উপরে ম্যানেজার হিসাবে আপনার খুব একটা কন্ট্রোল থাকে না তার মানে ইনফ্রাস্ট্রাকচার বা কোন জায়গার রেন্ট স্থায়ী কর্মচারীর ফিক্সড স্যালারি বা অন্তত স্যালারির ফিক্সড অংশ ইলেকট্রিসিটি বিল ইত্যাদি তারমানে এগুলো হচ্ছে সেই কস্ট গুলো যেগুলো কতটা মাল বিক্রি হলো তার উপর নির্ভর করে না তার মানে আপনি আপনার রেস্টুরেন্ট সপ্তাহে 5 দিন চালু রাখুন অথবা তিনদিন চালু রাখুন কিংবা সাতদিনই খোলা রাখুন কিছু কস্ট আছে যেগুলো পরিবর্তন হবে না যেমন ধরুন রেন্ট কিছু কস্ট আছে যেগুলো সেমি ভেরিয়েবল যেমন ইলেকট্রিসিটি কস্ট যেটা কিছুটা নির্ভর করে আপনি কত ঘন্টা অপারেশন ইত্যাদি করছেন তার উপর কিন্তু আপনার মাল কতটা বিক্রি হলো তার সাথে এটার পরিবর্তন হয় না কারণ সেটার মধ্যে আরো অনেক ভেরিয়েবল ঢুকে আছে তারমানে কিছু ফিক্সড কস্ট আছে যেগুলো মোটামুটিভাবে ফিক্সড থাকে যেমন কোন জায়গার রেন্ট আবার কিছু ফিক্সড কস্ট আছে যেগুলোর কিছু অংশ ফিক্সড আবার কিছুটা ভেরিয়েবল যেমন ধরুন ইলেকট্রিসিটি বিল অথবা আপনার ফুয়েল বিল ইত্যাদি আবার কিছু কস্ট আছে যেগুলো পুরোটাই ভেরিয়েবল তার মানে এই কস্ট গুলো আপনি কতগুলি প্রোডাক্ট বিক্রি করলেন অথবা কত কটা ডিস ডেলিভারি করলেন অথবা কতটা পার্টিতে সার্ভ করলেন বা কতটা কাস্টমারকে সার্ভ করলেন তার সাথে পুরোপুরিভাবে জড়িত তার মানে এই কস্ট গুলি আপনার প্রোডাকশন লেভেলের সাথে ডাইরেক্টলি জড়িত এবং এই কস্ট গুলি হচ্ছে কাঁচা মালের কস্ট কোন খাদ্য এবং পানীয় রেস্টুরেন্ট এর ক্ষেত্রে বিভিন্ন সামগ্রী অথবা নানান ধরনের এন্সিলিয়ারি জিনিস যেমন ধরুন ন্যাপকিন ইত্যাদি সুতরাং এই কস্ট গুলি নাম্বার অফ ইউনিট আপনি কতটুক তৈরি করেছেন বা ডেলিভারি করেছেন তার সাথে জড়িত এই সবগুলো মিলিয়ে পাওয়া যায় টোটাল কস্ট এখন আপনার কাছে ধরুন একটা রেভিনিউ লাইন আছে এখন প্রতিটি ইউনিটের রেভিনিউ থেকে প্রতিটি ইউনিটের ভেরিয়েবল কস্ট যেটা আপনার প্রোডাকশন এর সাথে জড়িত সেটা মাইনাস করলে পাওয়া যাবে প্রতিটি ইউনিটের মার্জিন এবং সেটাকে টোটাল ফিক্সড কস্ট দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব ব্রেক ইভেন ভলিউম অথবা ব্রেক ইভেন সেলস তার মানে একটা লেভেল পর্যন্ত আমরা কষ্ট রিকভার করব এবং যখন আমরা সেই লেভেলের বেশি করব তখন সেটা বটম লাইন এ কন্ট্রিবিউট করবে এখন এটা কমন সেন্স যে আমরা যদি একটা ম্যাট্রিক্স তৈরি করি যেখানে Y অ্যাক্সিস এ থাকবে কোয়ালিটি লো মিডিয়াম এবং হাই এবং X অ্যাক্সিস এ থাকবে প্রাইস হাই মিডিয়াম এবং লো সেখানে যদি আমরা হাই কোয়ালিটি লো প্রাইস এ ডেলিভারি করি সেটাকে বলে সুপার ভ্যালু মিডিয়াম লেভেল প্রাইসিং এর সাথে হাই ভ্যালু হলে সেটাকে বলব হাই ভ্যালু স্ট্রাটেজি এবং হাই প্রাইস এর সাথে হাই কোয়ালিটি থাকলে সেটা বলা হয় প্রিমিয়াম স্ট্রাটেজি এখন বেশিরভাগ সময়ই প্রাইস কে আমরা কোয়ালিটির মাপ হিসাবে ধরি আমার মনে হয় আমরা গত সেশনে আলোচনা করেছি এবং আমরা জানি যে আমরা যদি কোয়ালিটির জন্য ইনভেস্টমেন্ট করি এবং আপনার কোয়ালিটি যদি সত্যিই ভালো হয় তাহলে আপনি অনেক অপচয় কম করতে পারবেন তার মানে আপনার নানান ধরনের কস্ট কম হয়ে যাবে সুতরাং আপনার যদি কস্ট লো রাখার ক্ষমতা থাকে এবং আপনার লো কস্ট স্ট্র্যাটেজি হয় তাহলে এটা সম্ভব যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি খুব হাই কিন্তু আপনার প্রাইস এবং কস্ট খুব কম কিন্তু তখন আপনি লো প্রাইস পজিশন না নিয়ে চলে যেতে পারেন হাই ভ্যালু স্ট্র্যাটেজি তে যেখানে আপনি মিডিয়াম প্রাইস এর সাথে ডেলিভারি করছেন হাই কোয়ালিটি অনেক ধরনের পরিষেবাতে সংস্থাগুলি এই ধরনের স্ট্র্যাটেজি তে পৌঁছাতে চায় আপনি যখন লো কোয়ালিটি ডেলিভারি করছেন হাই প্রাইসে সেটাকে বলে রীপ অফ স্ট্রাটেজি যেটা আজকের দিনের পরিষেবা ব্যবসায় সম্ভব নয় যদি না আপনার ব্যবসায় মনোপলি পজিশন থাকে কিছু ব্যবসায় যেখানে রাজ্যের মনোপলি আছে যেমন স্টেট ইলেকট্রিসিটি সেখানে মাঝে মাঝে এই ধরনের রীপ অফ স্ট্র্যাটেজি দেখা যায় সত্যি কথা বলতে আজকের দিনের অ্যাক্টিভ কনজুমারইজমের যুগে পুরো বিশ্বের কম্পিটিটরদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা পলিসি এবং প্রেসার থাকার ফলে এই লো কোয়ালিটি হাই প্রাইস রাখা সম্ভব নয় তাছাড়াও এই কোয়াড্রেন্ট মানে ওভার চার্জিং এগুলোকেও আমাদের ভুলে যেতে হবে এবং আসলে আজকের সংস্থারা এই চারটে কোয়াড্রেন্ট এর মধ্যেই থাকতে চাইছে কারণ আমরা যদি আগের উদাহরণটা তে ও দেখি সেই 6 B বালিগঞ্জ প্লেস সেখানেও এই লো প্রাইস লো কোয়ালিটি হয়তো চলতে পারে কোন রাস্তার ধারের ছোট স্নাক বার ইত্যাদিতে কিন্তু সেখানেও কাস্টমাররা বেশিদিন এটা সহ্য করবে না তার মানে এই কোয়াড্রেন্ট টা বাইরে চলে গেল এবং তার সাথে সাথে 78 and 9 গুলো বাদ যাবে সত্যি কথা বলতে প্রাইসিং বোঝার জন্য আকর্ষণীয় কোয়াড্রেন্ট গুলো হল 235 and 6 ওভার চার্জিং রীপ অফ ফলস ইকোনমি এবং ইকোনমি এই চারটি স্ট্রাটেজি আর চলে না এবং এগুলো এখানে সম্ভব নয় পরিসেবার ক্ষেত্রে প্রিমিয়াম স্ট্রাটেজি টা কিছু ক্ষেত্রে চলতেও পারে যেমন ধরুন এয়ার ইন্ডিয়া বা সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফাস্ট ক্লাস শ্রেণি বা এই ধরণের কোন পজিশনে যদি সম্ভব হয় তবে মূলত আমাদের এই চারটি কোয়াড্রেন্ট কেই দেখতে হবে অবশ্যই এটা হচ্ছে গিয়ে প্রাইসিংয়ের রেঞ্জ এটা হচ্ছে লো প্রাইস যার নিচে গেলে আপনার ক্ষতি হয়ে যাবে সুতরাং এই প্রাইস লেভেল এর নিচে আপনার পক্ষে প্রফিট করা সম্ভব নয় এটা হয়তো জিরো প্রফিট লেবেল এবং এই দিকে থাকছে হাই প্রাইস যার উপরে প্রাইস রাখলে সেখানে কোন ডিমান্ড থাকবে না কারণ এখানে প্রাইস এতটাই বেশি যে প্রিমিয়াম পসিশনিং ও সম্ভব নয় এবং এই দুটি প্রান্তের মাঝখানে আমাদের আছে এই তিনটি এলিমেন্ট অথবা আমরা যাদেরকে বলি তিনটে C এটা হচ্ছে কস্ট কম্পিটিটারের আর সাবস্টিটিউট এর প্রাইস এবং আপনার প্রোডাক্ট এর বৈশিষ্ট্য সম্পর্কে কাস্টমারের বিবেচনা অথবা অন্যভাবে দেখলে এই তিনটে C বোঝাতে চায় সংস্থার অবজেক্টিভ ইত্যাদি তারমানে একপ্রান্তে এই লো প্রাইস আর অন্য প্রান্তে হাই প্রাইস তার মাঝখানে আমাদের এই তিনটে C কনসিডার করতে হবে যেগুলি আমাদের প্রাইসিং পলিসি কে রাস্তা দেখাবে এক ধরনের প্রাইস পলিসি হয় যেটাকে আমরা মার্কেট পেনিট্রেশন প্রাইসিং বলি যেখানে কম প্রাইসে হাই কোয়ালিটি ডেলিভারি করা হয় যাতে প্রচুর গ্রাহক সংখ্যা এবং ভালো মার্কেট শেয়ার পাওয়া যায় সুতরাং অনেক এন্ত্রেপ্রেনিউর পরিষেবা সংস্থা এই ধরনের প্রাইসিং পলিসি গ্রহণ করে যেটা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ই কমার্স এবং ই রিটেইলিং এর তীব্র প্রতিদ্বন্দিতা ভরা ক্ষেত্রে সুতরাং ওয়েব এর মাধ্যমে ফ্যাশন বই ম্যাগাজিনবা মিউজিক রোজ কারের দরকারি জিনিস মোবাইল ফোন টেলিফোন ট্যাবলেট ইত্যাদি রিটেইলিং এর ক্ষেত্রে তীব্র প্রাইস প্রতিদ্বন্দ্বীতা চলে এবং এর কারণ হচ্ছে তারা সবাই মার্কেট শেয়ার দখল করার চেষ্টা করছে সবাই চেষ্টা করছে গ্রাহকের দৃষ্টি আকর্ষন করার এবং গ্রাহককে প্রভাবিত করার চেষ্টা করছে যাতে অন্তত একবার তারা তাদের ওয়েবসাইটে ঢুকে ট্রানজাকশন প্ল্যাটফর্ম টা অনুভব করে তাদের আশা হচ্ছে যে তারা এমন কিছু আশা এবং পলিসি বানাবে যাতে সেই কনজ্যুমাররা তাদের সাথেই থেকে যায় সুতরাং এন্ত্রেপ্রেনিউর পরিষেবা ব্যবসা বেশিরভাগ ক্ষেত্রে শুরু হয় পেনিট্রেশন প্রাইসিং দিয়ে যেসব মার্কেট খুব প্রাইস সেনসিটিভ হয় এবং প্রাইস কম রাখলে মার্কেট বৃদ্ধিতে খুব সাহায্য হয় সেখানে এই ধরনের প্রাইসিং খুব ভালো স্ট্যাটেজি এবং বেশিরভাগ ই কমার্স ই রিটেইলিং সংস্থারা তাদের স্ট্র্যাটেজির মধ্যে এটা কে ব্যবহার করে কারণ তারা বিশ্বাস করে যে ফিজিক্যাল স্টোর এর তুলনায় কাস্টমাররা যদি তাদের কাছে সত্যিই কম প্রাইস পায় তাহলে বেশি বেশি লোক ফিজিক্যাল দোকান থেকে জিনিস কেনার অভ্যাস ভুলে ইলেকট্রনিকালি জিনিস কেনা শুরু করবে তাছাড়া প্রোডাকশন স্কেল এর ক্ষেত্রেও আপনি যদি ইকোনমি অফ স্কেল অর্জন করতে পারেন বেশি উৎপাদন করলে আপনার প্রতি ইউনিট ফিক্সড কস্ট কমতে থাকবে তাছাড়াও আরো কিছু ব্যাপার আছে যেমন ধরুন লার্নিং গ্রাফ যত বেশি গ্রাহকের কাছে আপনি পৌঁছাবেন আপনার অপারেশনগুলো তত বেশি ফাইন টিউন হতে থাকবে আপনি শিখবেন কনজিউমারকে কি করে বেশি আনন্দ দেওয়া যায় এবং একবার যখন পেনেট্রেশন প্রাইসিং করে কাস্টমার পেয়ে যাবেন তারপরে এই বেনিফিট গুলোর লাভ পাবেন আমাদের ইকোনমিক্সের মৌলিক ধারণা থেকে বুঝতে হবে যে কিছু ক্ষেত্রে প্রাইস কম করলে তার ডিমান্ড খুব একটা পরিবর্তন হয়না যেটাকে আমরা বলি ইন ইলাস্টিক ডিমান্ড তার মানে এই প্রাইস এবং ডিমান্ডের গ্রাফ থেকে বুঝতে হবে যে আপনার গ্রাফ যদি এই ধরনের হয় তার মানে আপনার ডিমান্ড ইন ইলাস্টিক আর আপনার ডিমান্ড যদি এই ধরনের হয় যেখানে প্রাইস সামান্য বদল করলেই যেমন ধরুন প্রাইস যদি 10 থেকে 15 ডলার পরিবর্তন করা হয় সেক্ষেত্রে ডিমান্ড 50 থেকে 150 হয়ে যাবে এখানে প্রাইসের 50 পারসেন্ট বদল করলেই ডিমান্ড তিনগুণ বেড়ে যাচ্ছে সুতরাং প্রাইস কমানো অথবা বাড়ানোর আগে এই জিনিসটা বোঝা খুব দরকার যে আপনি যে মার্কেটে আছেন সেটা কতটা প্রাইস সেনসিটিভ বা ইলাস্টিক প্রাইস একবার ঠিক করার পরে সাধারণত সেটা কম করা হয় না সেখানে দেওয়া যায় সিজনাল ডিসকাউন্ট আপনি নানান ধরনের প্রাইস ইন্সেন্টিভ দিতে পারেন বান্ডেল প্রাইসিং রিপিট পারচেস প্রাইস কোন কুপন জড়িত আকর্ষণ যাতে কাস্টমাররা ফিরে আসে এবং এই ধরনের প্রাইসের এডজাস্টমেন্ট ক্রমাগত করতে হয় সুতরাং আলটিমেটলি দুই ধরনের অ্যাপ্রচ আছে আমরা যদি প্রাইসিং ম্যানেজমেন্ট টা দেখি আমরা প্রাইস কম করতে পারি আবার প্রাইস বাড়াতে পারি প্রাইস কম করতে হতে পারে যদি আপনার প্রোডাকশন ক্যাপাসিটি বেশি হয়ে যায় অথবা প্রতিদ্বন্ধিতা খুব বেশি থাকে অথবা আপনার প্রাইসিং পলিসি হচ্ছে পেনিট্রেটিভ প্রাইসিং প্রাইস বাড়ানো যেতে পারে যদি আপনার কস্ট বেড়ে যায় অথবা ডিমান্ড খুব বেড়ে যায় আজকালকার দিনে অবশ্য প্রাইস চট করে বাড়ানো যায় না কারণ কম্পিটিশন সেই সম্ভাবনাকে নাকচ করে দেয় অবশ্যই প্রাইস পরিবর্তন হলে কাস্টমার এবং আপনার কম্পিটিটারের প্রতিক্রিয়া কি রকম হয় সেদিকে আপনার ক্রমাগত নজর রাখতে হবে এবং আপনাকে সিওর হতে হবে আপনি কোন প্রাইস এর যুদ্ধ শুরু করছেন না যদি না সেটাই আপনি চান এবং আপনি যদি প্রাইস এর যুদ্ধে জিততে চান তাহলে আপনার লো কস্ট স্ট্রাটেজি তে খুব ভালো জোর থাকতে হবে লো কস্ট স্ট্রাটেজি যেটা আমরা আগে আলোচনা করেছি অথবা লো কস্ট এবং ফোকাসড স্ট্রাটেজির কম্বিনেশন যেখানে আপনি কিছু নির্দিষ্ট গ্রাহকের জন্য নির্দিষ্ট কিছু ভ্যালু তৈরি করে রেখেছেন যেটা প্রাইসিং এবং অন্যান্য চাপের সামনে একটা বাধা হিসেবে কাজ করবে সুতরাং কম্পিটিটার প্রাইস চেঞ্জ করলে আপনার এই ধরনের রিয়াকশন হতে পারে আপনি প্রাইস একই রাখতে পারেন বা কম করতে পারেন অথবা কোয়ালিটি ইম্প্রুভ করে প্রাইস বাড়াতে পারেন ইত্যাদি এর মধ্যে কয়েকটা যেমন কোয়ালিটি ইম্প্রুভ করে প্রাইস বাড়ানো আজকের বিশ্বের ক্ষেত্রে খুব ট্র্যাডিশনাল চিন্তা ধারা এবং এটা খুব একটা ভ্যালিড পদ্ধতি হবে না কিন্তু লো প্রাইস যুদ্ধের একটা লাইন বানানো খুব ভালো রেসপন্স হতে পারে কোন প্রতিদ্বন্দীর এগ্রেসিভ এবং প্রিডেটরি প্রাইসিং এর নিরমা যখন একটা ভালো প্রোডাক্ট বাজারে কম প্রাইসে নিয়ে এসেছিল তখন অন্য ট্র্যাডিশনাল ম্যানুফ্যাকচারার যারা তখন অর্গানাইজড ছিল তাদের রেসপন্স এই রকম হয়েছিল অবশ্য নিরমা নিজেই এখন বড় এবং অর্গানাইজড প্লেয়ার কিন্তু ওই সময়ে হিন্দুস্তান লিভার কিংবা প্রক্টর অন্ড গ্যাম্বল Proctor Gamble লো প্রাইস যুদ্ধের একটা লাইন তৈরি করে রেস্পন্ড করেছিল এই একই জিনিস পরিষেবা ব্যবসার ক্ষেত্রেও হয় আমি আজকের সেশন শেষ করব আপনাদের অনুরোধ করে যে আপনারা বই থেকে চ্যাপ্টার নাম্বার 6 পড়ুন যেটার টাইটেল হচ্ছে প্রাইসিং এবং ইম্প্লিমেন্টিং রেভিনিউ ম্যানেজমেন্ট অনুরোধ করবো এর প্রথম দিকের চাপটার গুলো আপনারা পড়ুন এবং আমি চাইবো আপনারা মনে করুন একটি সংস্থা যেমন ভজহরি মান্না যেটাকে আমি ইন্ট্রোডিউস করেছি এবং যাদের কলকাতা বোম্বে ব্যাঙ্গালোর এবং অন্যান্য অনেক জায়গায় রেস্টুরেন্ট আছে এবং যারা ট্র্যাডিশনাল বাঙালি খাওয়া কোন এগজোটিক কুইজিন খুব আধুনিক পরিবেশে ডেলিভারি করে এখন এদের কম্পিটিসন হচ্ছে 6 B বালিগঞ্জ প্লেস ও ক্যালকাটা এদের সাথে তাদের মধ্যে কিছু আঞ্চলিক আবার কিছু ন্যাশনাল লেভেলে আছে এবং আমি চাইবো আপনারা ওদের ওয়েবসাইটে যান তাদের সম্বন্ধে পড়ুন তাদের কম্পিটিশন সম্পর্কে পড়ুন এবং চিন্তা করুন পরের বছর তাদের প্রাইসিং পলিসি কি রকম হওয়া উচিত আমরা পরবর্তী দুটি সেশানে এই আলোচনা চালিয়ে যাব যাতে এর সম্বন্ধে আমাদের আরো অনেক গভীর আন্ডারস্ট্যান্ডিং হয়